নমস্কার তো এই সপ্তাহে আমরা বর্তনীর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি আমরা শুরু করেছিলাম বর্তনীর লিনিয়ারিটি বৈশিষ্ট্য নিয়ে যেখানে আমরা আলোচনা করেছিলাম হোমোজেনেটি ও অ্যাডিটিভিটি নিয়ে এবং তারপর আমরা সুপারপজিসান থিওরেম এর দিকে গিয়েছিলাম এবং তারপর আমরা অন্য কিছু ধারণা নিয়ে আলোচনা করেছিলাম যেমন উৎস রূপান্তর ও ডুয়ালিটি এবং তারপর আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম থেভেনিন'স থিওরেম Thevenins theorem তো আগের ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম থেভেনিন'স থিওরেম Thevenins theorem এর সেই দৃষ্টি ভঙ্গি নিয়ে যেখানে উৎসগুলি নির্ভরশীল ছিল না তো সেটা হতে পারে ভোল্টেজ বা কারেন্ট উভয়েই স্বাধীন উৎস তো এই ক্লাসে আমরা আমাদের আলোচনাকে অবিরত রাখবো থেভেনিন'স থিওরেম Thevenins theorem এর উপর কিন্তু আমরা বেশি করে আলোচনা করবো নির্ভরশীল উৎসগুলিকে নিয়ে যেটা হতে পারে ভোল্টেজ অথবা কারেন্ট তো এখন শুরু করা যাক প্রথমে আমরা আগের ক্লাসে যা আলোচনা করেছিলাম সেটা একটু মনে করে নেওয়া যাক আমরা আলোচনা করেছিলাম থেভেনিন'স থিওরেম Thevenins theorem নিয়ে এবং আমরা আলোচনা করেছিলাম যে দুইপ্রান্ত বিশিষ্ট লিনিয়ার বর্তনীকে একটি তুল্য বর্তনী দিয়ে প্রতিস্থাপিত করা যেতে পারে যেখানে ভোল্টেজ উৎস VTh আছে ও তার সঙ্গে শ্রেণীতে একটি রোধ RTh আছে যেখানে VTh হলো ওপেন সার্কিট ভোল্টেজ ও RTh হলো প্রান্তে তুল্য রোধ স্বাধীন উৎসগুলিকে বন্ধ করে তো যখন আমরা RTh নির্ণয় করবো আমরা স্বাধীন উৎসগুলিকে বন্ধ করবো তার মানে স্বাধীন ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করতে হবে ও স্বাধীন কারেন্ট উৎসকে ওপেন সার্কিট করতে হবে তো তোমার কাছে যদি একটি বড় বর্তনী থাকে এবং তুমি লোডটিকে বিশ্লেষণ করতে চাইছো যেটা এই প্রান্তে যুক্ত আছে তাহলে যেটা এই a b প্রান্তের বামদিকে আছে সেটা চিত্রে দেখানো ভোল্টেজ ও রোধের সঙ্গে সমান হবে তো ভোল্টেজকে থেভেনিন ভোল্টেজ হিসাবে গণ্য করা যেতে পারে এবং রোধকে থেভেনিন রোধ হসাবে গণ্য করা যেতে পারে এবং দেখা যাবে যে a b প্রান্তের VI বৈশিষ্ট্য উভয় ক্ষেত্রেই সমান সুতরাং উভয় বর্তনীই একে অপরের তুল্য কারণ তাদের উভয়েরই VI বৈশিষ্ট্য সমান তো এগুলি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এবং প্রতিষ্ঠা করেছিলাম যে থেভেনিন ভোল্টেজ হলো লিনিয়ার দুই প্রান্ত বিশিষ্ট বর্তনীর প্রান্তের ওপেন সার্কিট ভোল্টেজ এবং RTh হলো প্রান্তের ইনপুট রোধ যখন স্বাধীন উৎসগুলি বন্ধ থাকে তো যদি তুমি a b প্রান্তটিকে দেখো তাহলে এখান থেকে যে রোধ পাবে সেটাই হলো থেভেনিন রোধ এখন আমরা এটাও আলোচনা করেছিলাম যে থেভেনিন রোধ নির্ণয় করার জন্য আমাদের দুটি ঘটনা বিবেচনা করতে হয় সেই দুটি ঘটনা কি ছিল প্রথম ঘটনাতে কোনো নির্ভরশীল উৎস ছিল না এবং আমরা সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করেছিলাম যেমনটি আমরা এখুনি আলোচনা করলাম যে ভোল্টেজ উৎসকে শর্ট সার্কিট করতে হবে এবং কারেন্ট উৎসকে ওপেন সার্কিট করতে হবে এবং তারপর RTh হবে a b প্রান্ত থেকে পাওয়া ইনপুট রোধ যেটা আগের চিত্রে দেখানো আছে এখন এই ক্লাসে আমরা বেশিকরে দ্বিতীয় ঘটনাটি নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে বর্তনীতে নির্ভরশীল উৎস আছে আমরা নির্ভরশীল উৎসকে বন্ধ করতে পারবো না কারণ এটা বর্তনীর অন্য রাশির উপর নির্ভরশীল তো আমরা নির্ভরশীল উৎস গুলিকে বর্তনীতে যুক্ত রাখবো যেখানে আমরা শুধুমাত্র স্বাধীন উৎসগুলিকে বন্ধ করবো এবং তারপর যেহেতু নির্ভরশীল উৎস গুলি বর্তনীর অন্য কোনো রাশি দ্বারা নিয়ন্ত্রিত তাই সেগুলিকে আমরা বর্তনীতে যুক্ত রাখবো ও ভোল্টেজ v0 প্রয়োগ করবো a b প্রান্তে এবং কারেন্ট i0 নির্ণয় করবো তো এটার মানে কি যদি তোমার বর্তনীতে সবই স্বাধীন উৎস থাকে তাহলে তাদের শুন্য করবে এবং সমস্ত নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীর সঙ্গে যুক্ত রাখবে a b প্রান্তে ভোল্টেজ v0 প্রয়োগ করবে যেটা i0 কারেন্ট প্রবাহিত করাবে তো সেক্ষেত্রে যদি তুমি বর্তনীটিকে সমাধান করো কিরর্শফের ভোল্টেজ সূত্র বা কিরর্শফের কারেন্ট সূত্র দ্বারা দ্বারা তাহলে তুমি থেভেনিন রোধের মান নির্ণয় করতে পারবে যেটা হবে v0i0 তো যখন বর্তনীতে নির্ভরশীল উৎস থাকবে যেটা তুমি বন্ধ করতে পারবে না তখন প্রথমে তোমাকে সমস্ত স্বাধীন উৎসগুলিকে বন্ধ করতে হবে এবং তারপর v0 ভোল্টেজ প্রয়োগ করতে হবে ও কারেন্ট i0 মাপতে হবে এবং এইভাবে তুমি থেভেনিন রোধের মান নির্ণয় করতে পারবে এখন অন্যভাবেও RTh এর মান নির্ণয় করা যেতে পারে একটি কারেন্ট উৎস প্রয়োগ করে তো ভোল্টেজ উৎসের পরিবর্তে যদি তুমি কারেন্ট উৎস প্রয়োগ করো তুমি এই দুটি প্রান্তের দুই প্রান্তে ভোল্টেজ পরিমাপ করবে এবং সেক্ষেত্রে আবারও তুমি থেভেনিন রোধ RTh এর মান পাবে v0i0 তো উভয়ক্ষেত্রেই তুমি যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারো এবং মূলত তুমি একই ফলাফল পাবে তো বর্তনীতে নির্ভরশীল উৎস থাকলে আমাদের কোন পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের RTh নির্ণয় করতে হবে তারজন্য স্বাধীন উৎসগুলিকে শুন্য করতে হবে এবং নির্ভরশীল উৎসগুলিকে বর্তনীতে যুক্ত রাখতে হবে এখন যেহেতু বর্তনীতে নির্ভরশীল উৎস আছে তো আমাদের বর্তনীটিকে বাইরে থেকে উৎস প্রয়োগ করতে হবে সেটা হতে পারে ভোল্টেজ v0 অথবা কারেন্ট উৎস i0 যেটা আমরা প্রান্তে যুক্ত করবো সাধারণত আমরা v0 এর মান 1 ধরি কারণ এতে আমাদের সমাধান করতে সুবিধা হয় এবং যেহেতু বর্তনীটি লিনিয়ার তারমানে আমরা হোমোজিনিটি বৈশিষ্ট্য অনুসরণ করবো তো এটা 1 ভোল্ট হোক বা 10 ভোল্ট বর্তনীর রেসপন্স সেই অনুপাতে বৃদ্ধি পাবে এবং একটি লিনিয়ার সার্কিট হবে আমরা খুব সহজেই যেকোনো ভোল্টেজ প্রান্তে প্রয়োগ করতে পারি কিন্তু 1 ভোল্ট প্রয়োগ করাটাই বেশি সুবিধাজনক কারণ এতে বর্তনী সমাধান করতে সহজ হয় এখন আমাদের i0 এর মান নির্ণয় করতে হবে কারণ আমরা ভোল্টেজ v0 বর্তনীতে যুক্ত করেছি তো আমরা বর্তনীর প্রান্ত দিয়ে প্রাবাহিত কারেন্ট i0 এর মান নির্ণয় করতে পারি KVL অথবা KCL এর সাহায্যে এবং তারপর আমরা থেভেনিন রোধের মান নির্ণয় করতে পারি যেটা হবে v0i0 v0 এক্ষেত্রে 1 ভোল্ট তো এটা হবে 1i0 আমরা 1 আম্পিয়ার কারেন্ট উৎসও যুক্ত করতে পারি তো সেক্ষেত্রে RTh এর মান হবে v01 কারণ কারেন্ট উৎসের মান 1 এখন এই ধারনাটি একটি উদাহরণের সাহায্যে বোঝা যাক যে আমরা কিভাবে বর্তনী সমাধান করবো যখন বর্তনীতে নির্ভরশীল উৎস থাকবে এখন এই চিত্রটি দেখা যাক যেখানে একটি 5 আম্পিয়ারের স্বাধীন কারেন্ট উৎস আছে তার সঙ্গে একটি ভোল্টেজ উৎস আছে যেটা নির্ভরশীল ভোল্টেজ উৎস এবং এত ভোল্টেজ উৎসের মান নির্ভর করে আছে 4 ওহম রোধের দুইপ্রান্তের ভোল্টেজের উপর এখন আমাদের কি করতে হবে আমাদের a b প্রান্তের বামদিকের বর্তনীর থেভেনিন তুল্য বর্তনী বের করতে হবে তো আমাদের থেভেনিন তুল্য বর্তনী বের করতে হবে যেটা সমগ্র বর্তনীর তুল্য বর্তনী হবে এখন এটাকে সমাধান করা যাক আমরা প্রথমে কি করবো প্রথমে আমাদের RTh নির্ণয় করতে হবে যেটা হলো থেভেনিন রোধ সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা সব স্বাধীন উৎসগুলিকে সরিয়ে দিতে পারি এক্ষেত্রে এটা হলো কারেন্ট উৎস তুমি এটাকে ওপেন সার্কিট করতে পারো তো শেষমেশ বর্তনীটি এইরকম হবে এবং আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের a b প্রান্তে একটি 1 ভোল্টের ভোল্টেজ উৎস যোগ করতে হবে এবং তারপর সমাধান করতে হবে তো এখানে 4 ওহমের দুইপ্রান্তে যে কারেন্ট উৎসটি যোগ ছিল সেটাকে আমরা ওপেন সার্কিট করেছি এবং তার সঙ্গে a b প্রান্তে আমরা একটি 1 ভোল্টের ভোল্টেজ উৎস যোগ করেছি তো আপডেটেড বর্তনীটি হলো চিত্রে দেখানো আছে তারপর তুমি দেখবে কিভাবে তুমি বর্তনীটি সমাধান করবে আমরা মেশ বিশ্লেষণ ব্যবহার করতে পারি যেটা আমরা আগে আলোচনা করলাম তো এখানে আমাদের তিনটি মেশ আছে সুতরাং আমাদের তিনটি মেশ কারেন্ট হবে যেমন i1 i2 ও i3 এখন আমাদের কি করতে হবে আমাদের বর্তনীটিকে মেশ বিশ্লেষণের মাধ্যমে সমাধান করতে হবে তো লুপ 1 এর ক্ষেত্রে মেশ সমীকরণের মান কি হবে তো এটা লুপ 1 তো যখন তুমি এটা সমাধান করবে যেহেতু এটা নির্ভরশীল ভোল্টেজ উৎসের ক্ষেত্রে ঋণাত্মক থেকে ধনাত্মক এর দিকে যাচ্ছে তাই এটা হবে 2vx2i1 i20⇒vxi1 i2 এখন যদি তুমি এই নির্দিষ্ট মেশটি দেখো তাহলে তুমি জানতে পারবে যে 4 ওহম রোধের দুই প্রান্তের ভোল্টেজ ড্রপ হলো 4 ওহম গুন কারেন্ট i2 এখন যেহেতু কারেন্টের দিক ভোল্টেজের পোলারিটির বিপরীত তাই কি হবে তুমি বলতে পারো 4i2vxi1 i2 তো এক্ষেত্রে তুমি সরল করতে পারো এবং পেতে পারো i1 3i2 এরপর আমাদের কি করতে হবে আমাদের লুপ 2 ও 3 এর জন্য KVL প্রয়োগ করতে হবে তো লুপ 2 এর ক্ষেত্রে KVL প্রয়োগ করলে কি হবে 4i22i2 i16i2 i30 লুপ 3 এর জন্য তুমি কি পাবে 6i3 i22i310 তো যখন তুমি সমাধান করবে তুমি পাবে i3 16A এখন যেহেতু আমরা জানি i2 i3 যদি তুমি i0 কারেন্টটিকে দেখো দেখবে সেটা i3 এর বিপরীতে তো আমরা বলতে পারি i0 i316A তো RTh এর জন্য তুমি কি পাবে RTh1Vi06Ω এখন আমাদের voc বের করতে হবে কারণ RTh আমরা আগেই বের করে নিয়েছি এখন voc বের করতে আমাদের কি করতে হবে আমাদের a b প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে হবে তো আমরা পুনরায় 5 আম্পিয়ার স্বাধীন কারেন্ট উৎসকে বর্তনীতে যুক্ত করবো এবং তারপর আমরা সমাধান করবো তো এখন আমাদের বর্তনীতে তিনটি মেশ আছে যেগুলি হলো i1 i2 ও i3আমার এই তিনটি মেশের জন্য মেশ সমীকরণ লিখবো তো যদি তুমি এটাকে দেখো তুমি দেখতে পাবে i1 হলো 5 আম্পিয়ার কারণ এটার সঙ্গে স্বাধীন কারেন্ট উৎস যুক্ত আছে পরবর্তী মেশের জন্য তুমি কি পাবে 4i2 i12i2 i36i20⇒12i2 4i1 2i30 এখন মেশ 3 এর জন্য তুমি কি পাবে 2vx2i3 i20⇒vxi3 i2 এখন আমরা জানি i15 এবং আমরা নির্ভরশীলতা থেকে জানি 4i1 i2vx তো যখন আমরা সমাধান করবো মান বসিয়ে 4i1 i2vxi3 i2 এখন i15 তো এটা হবে i33i220 তো i2 ও i3 এর রূপে আরও একটি সমীকরণ পেতে তুমি i1 ব্যবহার করবে তখন তুমি পাবে 12i2 2i320 এখন তোমার কাছে এই দুটি সমীকরণ আছে যেখানে শুধু i2 ও i3 অজানা তো তুমি সমাধান করতে পারো এবং শেষমেশ তুমি পাবে i2103 A এখন Vthvoc6i220V তো এখন আরও একটি উদাহরণ দেখা যাক এই বর্তনীটি যদি তুমি লক্ষ্য করো দেখবে আমরা থেভেনিন তুল্য বর্তনী বের করতে চাইছি কিন্তু এই নির্দিষ্ট বর্তনীতে কোনো স্বাধীন ভোল্টেজ বা কারেন্ট উৎস নেই বর্তনীটিতে শুধুমাত্র নির্ভরশীল উৎস আছে তো এক্ষেত্রে আমাদের কারেন্ট উৎসটি হলো নির্ভরশীল উৎস তো আমাদের কি করতে হবে আমরা দেখছি বর্তনীতে 2 ওহম রোধের সঙ্গে 4 ওহম রোধ সমান্তরালে আছে এবং এরা আবার নির্ভরশীল কারেন্ট উৎসের সঙ্গে সমান্তরালে আছে এখন প্রথমে যেটা আমাদের বিবেচনা করতে হবে সেটা হলো যেহেতু বর্তনীতে আমাদের কোনো স্বাধীন উৎস নেই আমাদের বাইরে থেকে উৎস যোগ করতে হবে এটার মানে কি তো আমাদের a b প্রান্তে হয় ভোল্টেজ উৎস নয় কারেন্ট উৎস প্রয়োগ করতে হবে যাতেকরে আমরা বর্তনীটিকে বাইরে থেকে ভোল্টেজ বা কারেন্ট প্রয়োগ করতে পারি থেভেনিন তুল্য বর্তনী বের করার জন্য এখন আরও একটা জিনিস যেটা আমাদের বিবেচনা করতে হবে সেটা হলো যেহেতু আমাদের কোনো স্বাধীন উৎস নেই তাই আমাদের থেভেনিন ভোল্টেজ নির্ণয় করার প্রয়োজন নেই কেন কারণ যদি তুমি এই চিত্রটি দেখো তাহলে দেখবে এই নির্দিষ্ট কারেন্ট উৎসটির মান 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মানের উপর নির্ভর করে আছে তো কোনো বাইরের শক্তি ছাড়া আমরা এই নির্দিষ্ট বর্তনীটিকে শক্তি প্রদান করতে পারবো না তার মানে যদি a b প্রান্তকে ওপেন করে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে চাই তাহলে সেটা সবসময়েই শুন্য হবে কারণ বর্তনীতে কোনো স্বাধীন উৎস নেই বর্তনীকে শক্তি প্রদান করার জন্য তো এইভাবে তুমি বলতে পারো যে এই ধরণের বর্তনীতে কিছু নেই আমাদের VTh নির্ণয় করতে হবে তো যেটা বাকি থাকলো সেটা হলো আমাদের শুধু থেভেনিন রোধের মান নির্ণয় করতে হবে তো এরপর তুমি 1 ভোল্ট ভোল্টেজ উৎস বা 1 আম্পিয়ার কারেন্ট উৎস প্রয়োগ করতে পারো তো এখন একটি কারেন্ট উৎস প্রয়োগ করা যাক এবং সমাধান করার চেষ্টা করা যাক তুমি এখন কি করবে আমরা দেখবো যে এই নির্দিষ্ট বর্তনীতে একটি মাত্র নোড আছে a b এর দুই প্রান্তে ভোল্টেজ হবে উভয় রোধের দুই প্রান্তের ভোল্টেজের সঙ্গে সমান কারণ ঐ উপাদানগুলি সমান্তরালে আছে তো আমরা কি করবো আমরা নোডাল সমীকরণের মাধ্যমে এটাকে সমাধান করবো কারণ এই বর্তনীতে কিরর্শফের কারেন্ট সূত্র ব্যবহার করাই বেশি সুবিধাজনক তো i0 এর মান 1 আম্পিয়ার বসিয়ে নোডাল সমীকরণ প্রয়োগ করার চেষ্টা করা যাক এখন যদি তুমি এই নোডটিকে দেখো হতে পারে এটা a নোড বা এই নোডটি বা এই নোডটি সবারই সমান বিভব আছে তো মূলত এটাকে একটি নোড হিসাবে গণ্য করা হবে তো এই নোডে যদি তুমি কিরর্শফের কারেন্ট সূত্র প্রয়োগ করো তাহলে দেখবে এই নির্দিষ্ট নোডে কারেন্ট বেরিয়ে যাচ্ছে 2ix আরও একটি কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেটা হলো v04 আরও একটি কারেন্ট বেরিয়ে যাচ্ছে সেটা হলো v02 এবং তারপর কারেন্ট i0 ভিতরে আসছে 2ixv0 04v0 02 10 এখন যদি তুমি সমাধান করো তাহলে তুমি কি পাবে তুমি এই সমীকরণটি পাবে v0 ও ix এর রূপে এখন সমস্যা হবে যে যেহেতু আমাদের একটি সমীকরণ আছে এবং আমাদের দুটি চলরাশি আছে তারমানে আমাদের কমপক্ষে আরও একটি সমীকরণ লাগবে এই বর্তনীটিকে সমাধান করতে তো কোথাথেকে আমরা সেই দ্বিতীয় সমীকরণটি পাবো আমরা দ্বিতীয় সমীকরণটি পাবে কারেন্ট ix যেটা নির্ভরশীল কারেন্ট উৎসতে আছে যেটা হলো 2ix এখন যদি তুমি ix এর মান দেখো ix হলো v02 কারণ যদি v0 প্রমাণ নোডের থেকে উচ্চ বিভভে থাকে তাহলে যেদিকে কারেন্ট প্রবাহিত হবে ix তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে তাই ix এর মান হলো v02 তো আমরা কি করতে পারি আমরা v0 এর মান এই সমীকরণে বসাতে পারি তো যখন তুমি v0 এর মান বসাবে তখন সমীকরণে শুধুমাত্র v0 থাকবে যেটা অজানা তো তুমি এটাকে সমাধান করতে পারো ix v02 বসিয়ে এবং যখন তুমি সমাধান করবে তখন তুমি পাবে v0 4V এখন যেহেতু v01RTh কারণ i01A খুব সহজেই থেভেনিন রোধের মান হবে 4 ওহম এখন রোধের ঋণাত্মক মান বোঝায় যে বর্তনীর প্যাসিভ সাইন হিসাবে বর্তনীটি ক্ষমতা প্রদান করবে যেহেতু রোধ ক্ষমতা প্রদান করতে পারবে না তাহলে কে ক্ষমতা প্রদান করবে নির্ভরশীল উৎস যেটা বর্তনীতে যুক্ত আছে এখন এই উদাহরণে আমরা দেখলাম যে কিভাবে একটি নির্ভরশীল উৎস ও একটি রোধ ঋণাত্মক রোধ তৈরি করে তো এই বিশিষ্টটি খুবই গুরুত্বপূর্ণ কিছুক্ষেত্রে তোমাকে বর্তনীতে ঋণাত্মক রোধ যুক্ত করতে হবে এখন যদি তুমি বিভিন্ন পদ্ধতিতে বর্তনীটিকে সমাধান করো তাহলে একই সমাধান আসবে কিনা দেখা যাক তো মনেকরো আমাদের একটি 9 ওহম রোধের লোড আছে এবং একটি 10 ভোল্টের উৎস প্রান্তে যুক্ত আছে তো কি হবে থেভেনিনের সূত্র ব্যবহার না করে তুমি কিভাবে বর্তনীটিকে বিশ্লেষণ করবে তুমি বর্তনীটিকে দেখলে দেখতে পাবে যে একটি কারেন্ট উৎস 4 ওহম রোধের সঙ্গে সমান্তরালে আছে উৎস রূপান্তর প্রয়োগ করা যেতে পারে এবং তুমি এটাকে সমাধান করতে পারো কারেন্ট উৎসের সঙ্গে 4 ওহম রোধের সমান্তরাল সমবায়কে ভোল্টেজ উৎস ও 4 ওহম রোধের শ্রেণী সমবায়ে রুপান্তরের মাধ্যমে এটা হলো উৎস রূপান্তর পদ্ধতি যেটা আমরা আগে আলোচনা করেছি তো এক্ষেত্রে কি হবে ভোল্টেজ উৎসের মান নিশ্চয়ই সেটা নির্ভরশীল ভোল্টেজ উৎস হবে কারণ এটা নির্ভরশীল ভোল্টেজ উৎস তো ভোল্টেজ উৎসের মান হবে 8ix এবং ধনাত্মক চিহ্নের দিক হবে পোলারিটি হবে ধনাত্মক চিহ্ন হবে কারেন্টের প্রবাহের দিকে তো তাই জন্য নিচের চিহ্নটি হলো ধনাত্মক চিহ্ন ও উপরের চিহ্নটি হলো ঋণাত্মক চিহ্ন এবং তারপর 4 ওহমের সঙ্গে শ্রেণীতে তো এই নির্দিষ্ট অংশটি পরিবর্তিত হয়ে গেছে একটি ভোল্টেজ উৎস ও তার সঙ্গে শ্রেণীতে 4 ওহম রোধ তারপর তুমি 2 ওহম রোধ যোগ করবে যেটা বর্তনীর অংশ যেটা সমান্তরালে আছে এবং এটা লোড যেটা তুমি a b প্রান্তে যোগ করেছো তো আপডেটেড বর্তনীটি এরকম দেখতে হবে এখানে আমাদের দুটি মেশ আছে তো আমাদের কি করতে হবে আমাদের দুটি মেশের জন্য মেশ সমীকরণ লিখতে হবে তো এই হলো দুটি সমীকরণ দুটি মেশের জন্য তারসঙ্গে ix এর জন্য আমরা আরও একটি সমীকরণ পাবো যেটা হলো i2 i1 এখন এই তিনটি সমীকরণকে সমাধান করলে পাবে i13i2 এবং লুপ 2 এ KVL ব্যবহার করলে তুমি পাবে i2 105 2A কারণ তুমি বর্তনীর সাহায্যে এটা সমাধান করেছো এবং পেয়েছো কারেন্ট i2 এর মান কারণ i1 হলো 3i2 এবং এটার জন্য লুপ সমীকরণ লিখে i1 এর মান বসালে তুমি পেয়ে যাবে i2 এর মান যেটা হলো 2 A এখন এটা তুমি পাবে যদি বর্তনী সমাধান করতে থেভেনিনের সূত্র ব্যবহার না করো এখন তুমি জানো যে আমরা থেভেনিন রোধ নির্ণয় করেছি এই দুটি প্রান্তে যখন সেখানে কোনো থেভেনিন ভোল্টেজ যুক্ত ছিলো না তো যদি আমরা থেভেনিন সুত্রের সেই ধারণাটি ব্যবহার করি যেটা আমরা আলোচনা করেছিলাম তাহলে আমরা পাবো 4 ওহম রোধকে থেভেনিন রোধের অংশ হিসাবে যেখানে কোনো থেভেনিন ভোল্টেজ যুক্ত নেই তো বামদিকের বর্তনীটি যেটা আমাদের মূল বর্তনী ছিলো সেটাকে শুধুমাত্র 4 ওহম রোধ দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে যেটা হলো a b প্রান্তে যুক্ত থেভেনিন রোধ তো এখন আমাদের কাছে একটা খুব সহজ বর্তনী আছে থেভেনিনের সূত্র ব্যবহার করে এবং আমরা এই নির্দিষ্ট লুপের তুল্য রোধ পেয়েছি 5 ওহম রোধ ও 10 ভোল্ট উৎস যুক্ত আছে যখন আবার তুমি KVL প্রয়োগ করবে এই বর্তনীতে তুমি আবারও কারেন্ট পাবে i 2A সুতরাং যদি তুমি এই দুটি পদ্ধতির মধ্যে তুলনা করো যেখানে তুমি বর্তনী বিশ্লেষণ করেছো উৎস রুপান্তরের মাধ্যমে ও তারপর মেশ বিশ্লেষণ প্রয়োগ করেছো i2 কারেন্টের মান বের করতে এখানে আমরা থেভেনিনের সূত্র ব্যবহার করেছি ও খুব তাড়াতাড়ি বর্তনীটিকে সরল করেছি সেই পদ্ধতির তুলনায় যেখানে আমরা শুধুমাত্র নির্ভরশীল ভোল্টেজ ও কারেন্ট উৎস ব্যবহার করেছিলাম যখন আমরা সেগুলিকে যুক্ত করলাম এবং সেক্ষেত্রে কিভাবে থেভেনিন তুল্য তৈরি করবো এবং কিভাবে সেটাকে সমাধান করবো যখন নির্ভরশীল উৎস যুক্ত থাকবে তো এর সঙ্গে আমরা এই সপ্তাহের ক্লাস শেষ করলাম যেখানে আমরা আলোচনা করলাম বর্তনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে আমরা পড়লাম সুপারপজিসান সূত্র তার সঙ্গে থেভেনিন'স সূত্র Thevenins theorem তো পরবর্তী সপ্তাহে আমরা আরও একটি সূত্র নিয়ে আলোচনা করবো যাকে বলা হয় নর্টন'স থিওরেম Nortons Theorem ধন্যবাদ